এখানে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরস এর আরো কয়েকটি উদাহরণ দেখবো এবং একই সঙ্গে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এর বিষয়টি এখানেই শেষ করতে চাই সুতরাং এটি দেওয়া হয়েছে যে 100 KVA 442 220 ভোল্টের সিঙ্গেল ফেজ 50 হার্জ কোর টাইপ ট্রান্সফরমারের যদি 985 এফিসিয়েন্সি থাকে যখন 08 পাওয়ার ফ্যাক্টরে পূর্ণ লোড সরবরাহ করে এবং একটি 99 এর এফিসিয়েন্সি পিছিয়ে থাকে যখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে অর্ধ লোড সরবরাহ করা হয় এখন আপনাদের পূর্ণ লোডে আয়রন লস এবং কপার লস খুঁজতে হবে সুতরাং এখন আমাদের আয়রন লস Wi এবং কপার লস Wc এর পূর্ণ লোড মানে x 1 হবে অর্থাৎ x KVA মানে আমরা পাই অর্থাৎ ট্রান্সফরমার KVA তে কাজ করে সুতরাং এখন ধরা যাক এদের অনুপাত x দিয়ে বোঝানো হয় তাহলে লোডিং ফ্যাক্টর এর মান কি হতে পারে সুতরাং যদি এটি KVA তে পূর্ণ লোড এ পাওয়া যায় তাহলে x 1 হবে সুতরাং এজন্যই এখানে x 1 লেখা হয়েছে সুতরাং এর এফিসিয়েন্সি 985 হবে সুতরাং এখানে 0985 এটি 100 KVA এর ট্রান্সফরমার এর জন্য থাকে সুতরাং এটি 100 1000 08 এর পাওয়ার ফ্যাক্টর এবং x হল 1 তাই এটি এখানে দেখানো হয়নি অর্থাৎ এখানে এই মানটি Wi আয়রন লস Wcকপার লস দিয়ে ভাগ করতে হবে সুতরাং এখানে থেকে আমরা 085 W i 0985 W c 1200 এই সমীকরনটি পাবো ধরা যাক এটি 1নং সমীকরন এখন যখন ট্রান্সফারড হাফ লোড এর আউটপুট এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হাফ লোড আউটপুট এর KVA 2 দ্বারা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 1 বোঝায় এটি হল ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যেমন 100 KVA ট্রান্সফার হাফ লোড এর মান 05 100 1000 1 অতএব 50 10³ ওয়াট অতএব সেই সময়ে এফিসিয়েন্সি ছিল 99 সুতরাং 099 50 10³ এবং 50 10³ W i 05² কপার লস এর ভাগ কারণ কপার লস x2 W c এবং x একটি অর্ধ লোড তাই x অর্ধেক তাই 052 Wc অতএব 099 Wi 02475 Wc 500 ধরা যাক এটি সমীকরন 2 এখন সমীকরণ 1 এবং 2 সমাধান করলে W i 2673 ওয়াট এবং W c 9509 ওয়াট হয় সুতরাং এটি আয়রন লস এবং এটি কপার লস এখানে পরবর্তী উদাহরণে আমি ডবল ড্যাশ লিখেছি কারণ এটি উদাহরণ নয় এটি একটি এক্সারসাইজ একটি ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন হিসাব করতে হবে যার কপার লস আউটপুট এর 2 এবং 5 রিঅ্যাক্টেন্স ড্রপ থাকে যখন পাওয়ার ফ্যাক্টর 08 ল্যাগিং হয় এবং 08 লিডিং হয় যেখানে রেগুলেশন এর সূত্র ব্যবহার করে এটির সমাধান করুন কিন্তু এর উত্তর দেওয়া নেই এখন পরেরটি হল যে এটি 13 উদাহরণ এখানে সিঙ্গেল ফেজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার এর টার্ন রেশিও 3 অর্থাৎ k 3 প্রাইমারি উইন্ডি এর রেজিস্ট্যান্স এবং রিয়্যাক্ট্যান্স এর মান যথাক্রমে 12 Ω এবং 6 Ω এবং এগুলি এর সেকেন্ডারি উইন্ডিং যথাক্রমে 005 Ω এবং 003 Ω যদি উচ্চ ভোল্টেজ উইন্ডিং 230 ভোল্টে সরবরাহ করা হয় লো ভোল্টেজ উইন্ডিং শর্ট সার্কিটের সাথে তাহলে লো ভোল্টেজ উইন্ডিং ট্রান্সফরমার এবং পাওয়ার ফ্যাক্টরে কপার লস এর মান নির্ণয় করুণ এটি দেওয়া হয় যে উচ্চ ভোল্টেজ উইন্ডিং সরবরাহ করা হয় 230 ভোল্টে এবং কম ভোল্টেজ উইন্ডিং শর্ট সার্কিটযুক্ত হয় লো ভোল্টেজ উইন্ডিং ট্রান্সফরমারে কপার লস এবং পাওয়ার ফ্যাক্টরের কারেন্ট খুঁজে বের করতে হবে আপনারা হয়তো ইতিমধ্যে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট নিয়ে পড়াশোনা করেছেন সুতরাং এই ক্ষেত্রে ট্রান্স রেশিও k 3 হাই ভোল্টেজ সাইড হল প্রাথমিক বলতে লো ভোল্টেজ সাইডকে সেকেন্ডারি হিসাবে সংজ্ঞায়িত করতে হবে এখানে এই কার্সারের দিকে লক্ষ্য করুন সুতরাং R1 হল 12 Ω x1 হল 6 Ω R2 হল 00 Ω X2 হল 005 Ω X2 এটি সংশোধন করা হয়েছে X2 এখানে এটি 003 Ω হবে সুতরাং এখানে এটি এখানে পয়েন্ট এখানে এটি 03 নিতে হবে সুতরাং এটি 003 Ω এখন তাই এই ক্ষেত্রে উচ্চ ভোল্টেজের দিকে Re 1 R1 K2 R2 এটিকে উচ্চ ভোল্টেজের দিকে উল্লেখ করা হয় সুতরাং R1 হল 02k অর্থাৎ 3 তাই 32 005 165 Ω এবং এই এক Xe 1 x 1 K2 X2 অর্থাৎ 6 32 এটি আসলে 003 সুতরাং সমস্ত সংশোধন করা হয়েছে তাই 627 Ω হবে সুতরাং ইম্পিডেন্স Re1 2 Xe 12 সুতরাং এটি আসলে 648 হবে সুতরাং এখন উচ্চ ভোল্টেজের উইন্ডিং এবং লো ভোল্টেজের উইন্ডিং এর মধ্যে কারেন্ট শর্ট সার্কিট করে দেওয়া হয় তার মানে শর্ট সার্কিট কারেন্ট ISC VSC Ze1 এটিকে 230 ভোল্ট দিয়ে 648 দিয়ে ভাগ করা হয় সুতরাং এটি আসলে 3547 অ্যাম্পিয়ার এখন আমি 0 কে অবহেলা করছি সুতরাং যদি I0 কে অবহেলা করে তবে ট্রান্সফরমার থেকে I1 I2 একই কারেন্ট 3547 অ্যাম্পিয়ার এখন লো ভোল্টেজের উইন্ডিং এ কারেন্ট এ একটি ট্রান্সফর্মার অনুপাত ব্যবহার করা হয় I2 K I2 এখানে K হল 3 তাই এটি 1064 অ্যাম্পিয়ার হয়ে গেল সুতরাং এখন মোট কপার লস এর ক্ষেত্রে WSC I 1 2 Re1 হবে সুতরাং এটি 3547 2 165 হয় সুতরাং এটি 2076 ওয়াট আসছে এবং এখানে এটা VSC ISC cos sc WSC হবে মানে Vi cos ∅ W একই সম্পর্ক সুতরাং V হল 230 ভোল্ট কারেন্ট হল 3547 অ্যাম্পিয়ার cos ∅ 2076 বের করতে হবে সুতরাং এটি আসলে 0254 পাওয়ার ফ্যাক্টর আসছে এটা খুবই সহজ জিনিস শুধু এখানে লো ভোল্টেজ উইন্ডিং আসলে 1064 অ্যামপিয়ার হবে এখন আপনারা যদি সমস্যাটিকে দেখেন এখানে সিঙ্গেল ফেজ স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এর এটি রেজিস্টেন্স এবং এটি এর রিয়্যাকট্যান্স হয় যদি হাই ভোল্টেজ উইন্ডিং কে 230 ভোল্ট এ সরবরাহ করা হয় এবং লো ভোল্টেজ উইন্ডিং যদি শর্ট সার্কিট করে দেওয়ার হয় তাহলে লো ভোল্টেজ উইন্ডিং এর জন্য কারেন্টের মান খুঁজে বের করুন সুতরাং লো ভোল্টেজ উইন্ডিং এর কারেন্টের দিকে তাকান ইচ্ছাকৃতভাবে আমি এই সমস্যাটি নিয়েছি এটি 106 অ্যাম্পিয়ার আসছে সুতরাং পরীক্ষাগারে কারেন্টের এই মান পরিমাপ করার জন্য সেই অ্যামমিটার নাও থাকতে পারে সুতরাং পরবর্তী একটি একক ফেজ 3 KVA ট্রান্সফরমার 230 বাই 115 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমার আছে ধ্রুবক R1 X দেওয়া হয়েছে R 2 X2 ও দেওয়া হয়েছে এবং RC মোট কোল লস কম্পোনেন্ট রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট রিয়্যাকট্যান্স দেওয়া আছে এখন ট্রান্সফরমারটি ওপেন সার্কিট পরীক্ষার জন্য সংযুক্ত করা হলে শর্ট সার্কিট পরীক্ষার জন্য যন্ত্রের রিডিং কী হবে উভয় পরীক্ষায় উচ্চ ভোল্টেজের দিকে সরবরাহ করা হয় ওপেন সার্কিট টেস্ট V1 230 ভোল্ট K ট্রান্স রেশিও 230 বা ভোল্টেজ রেশিও 2 বাই 150 2 হয় সুতরাং সরাসরি লিখতে পারেন এই সব সমস্যার সমাধান এর জন্য একক ফেজ সার্কিট প্রয়োজন সুতরাং Ic V1 R c তাই 0383 অ্যাম্পিয়ার অর্থাৎ Im 1 X m হয় সুতরাং 115 অ্যাম্পিয়ার হবে অতএব I0 IC 2 I m 2 এর বর্গমূল হবে সুতরাং এটি 1212 অ্যাম্পিয়ার হবে এখন উচ্চ ভোল্টেজের উইন্ডিং এ নো লোড V1 I c ইনপুট করুন এটি নো লোড অবস্থায় ইনপুট সুতরাং এটি 230 0383 হতে হবে সুতরাং এটি মূলত 8809 ওয়াট বা প্রায় 88 ওয়াট এখন যন্ত্রটির রিডিং হল ভোল্ট মিটারে 230 ভোল্ট এবং অ্যামিটার রিডিং 2 অ্যাম্পিয়ার এবং ওয়াট মিটার রিডিং 88 ওয়াট হয় এখন শর্ট সার্কিট পরীক্ষা করা হবে এখানে K 2 হয় অতএব RE1 R 1 k 2 R2 সুতরাং এটির মান 066 Ω হবে এবং এখানে এটা Xe1 X 1 k2 X2 এর থেকে 08 Ω আমরা পাবো এখন Z e1 গণনা করতে হবে উচ্চ ভোল্টেজ এ পূর্ণ লোড কারেন্ট এর মান এখানে 3 KVA ট্রান্সফরমার থাকায় I1 3 1000 mm ভাগ 230 1304 অ্যাম্পিয়ার হয় এখনVSC শর্ট সার্কিট কন্ডিশনের ভোল্টেজ I1 Z e1 এর অধীনে এটি 13 হয় সুতরাং VSC 135 ভোল্ট হয় সুতরাং WSC এর শর্ট সার্কিট অবস্থায় কপার লস I12Re1 হয় অর্থাৎ 112 ওয়াট হবে তাই যন্ত্রের রিডিং হল 135 ভোল্ট এবং ভোল্টমিটার রিডিং 13 এম্পিয়ারের সাথে অ্যামিটার রিডিং এবং 112 হয় সুতরাং ট্রান্সফরমারের জন্য আমি মনে করি এটিই শেষ সমস্যা এটি একটি অটোট্রান্সফরমার হয় অর্থাৎ এগুলো খুবই সহজ জিনিস সুতরাং 23 KVA সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফরমারে 115 KVA আপ 2 উইন্ডিং এর এটি 100 KVA এর রেট আউটপুট হয় এখন যদি ট্রান্সফরমারের 2টি উইন্ডিং সিরিজ এ সংযুক্ত করা হয় যাতে অটো ট্রান্সফরমারের সম্ভাব্য ভোল্টেজ অনুপাত এবং আউটপুট খুঁজে পাওয়া যায় সুতরাং এটি সম্পূর্ণ সমস্যা সুতরাং এখন কিভাবে এটা করবেন কিভাবে এটি দিয়ে দুটি সম্ভাব্য সংযোগ সম্ভব এখানে এটি অটো ট্রান্সফরমার এটি হল এই অংশটি B এবং এখানে কিছু অংশ C সুতরাং এই কারেন্ট I1 এর মতই উপরের দিকটি হল I2 I1 এবং এটি I2 এটি এর BC অংশ হয় তাই যদি এটি 11500 ভোল্ট হয় এটি X2 হবে এই BC অংশটির এখানে কার্সার পয়েন্টটি দেখুন BC B অর্থাৎ যদি তা হয় তবে তা হল 2300 ভোল্ট X2 এবং AC যা A থেকে C এটি 11500 ভোল্ট এখানে এটি একটি ট্রান্সফরমার একটি হিসাবে মনে সুতরাং BC হল এই 11500 ভোল্টের মধ্যে এবং AC হল 2300 ভোল্ট এর এখন আরেকটি কেস হল BC 11500 ভোল্ট সেই ক্ষেত্রে এটি X2 এটি একটি সম্ভাব্য সংযোগ আরেকজন AC 2300 ভোল্ট নিতে পারে অন্যটি BC 2300 ভোল্ট এবং এসি 11500 ভোল্টের সাথে শুধু আমি যাকে বলতে পারি তার সাথে কেবল 2 টি সম্ভাব্য সংযোগ সম্ভব সুতরাং এখন ধরুন প্রথম ক্ষেত্রে এই সংযোগে যেখানে X2 11500 যেটি প্রথম কেস তার মানে এখানে এই এক BC 11500 X2 এবং AC 2300 ভোল্ট সুতরাং এখন এই ক্ষেত্রে 11500 ভোল্ট অতএব V1 এটি যোগ করুন এর মানে হল এটি যোগ করুন যা A থেকে B সুতরাং এই ক্ষেত্রে এটি 11500 2300 অর্থাৎ 13800 ভোল্টের হবে এখন অতএব ভোল্টেজ অনুপাত K এর মান 13800 11500 অর্থাৎ 115 হবে এবং ট্রান্সফরমার যাকে বলে রেটিং 100 KVA তাই দেওয়া হয় তাই I2 I 1 X2 100 1000 হয় কারণ এটি KVA থেকে ভোল্ট অ্যাম্পিয়ার এ রূপান্তর করছে অতএব I2 I 1 এর মান 87 অ্যাম্পিয়ার পেয়েছি আবার V1 V2 I1 100 1000 হয় তাই যা থেকে আমরা I1 435 অ্যামপিয়ার পাবো আপনারা একবার অটো ট্রান্সফরমারের তত্ত্বটি দেখুন সুতরাং I2 87 পাবো এবং 8I1 এর মান হবে 435 হবে সুতরাং I2 87 I 1 তাই এটি 527 অ্যাম্পিয়ার আসছে অটো ট্রান্সফরমারের KVA রেটিং এর মান দেওয়া আছে V1 I 1 সুতরাং 600 KVA পাওয়ার সাথে এই সমস্ত মান প্রতিস্থাপন করুন সুতরাং এটি 13800 435 এটি 13800 এটি 435 কে 1000 দিয়ে ভাগ অর্থাৎ 600 KVA বা X2 I থেকে যদি 1000 দিয়ে 11500 527 করা হয় এখানে 600 KVA দিয়েও একই পাবেন এখন 2 উইন্ডিং অটো ট্রান্সফরমার এর ভলিউম 1 1 2K হয় এবং এখানে K এর মান V1 X2 হবে অর্থাৎ 138 115 হয় অতএব অটো ট্রান্সফরমারের ভলিউম সম্ভবত 1 115 ভাগ 138 2 উইন্ডিং ট্রান্সফরমার এর ভলিউম হবে অতএব 2 উইন্ডিং ট্রান্সফরমারের জন্য ভলিউম 017 হবে সুতরাং একক ফেজ ট্রান্সফরমার এখানেই শেষ হয়েছে বিষয়গুলো খুবই সহজ শুধু মাত্র এই অংশ গুলিতে মনযোগ দিতে হবে যে ওপেন সার্কিট পরীক্ষা শর্ট সার্কিট পরীক্ষা তারপর 2 উইন্ডিং ট্রান্সফরমার অটো ট্রান্সফরমার ও সমতুল্য বর্তনী ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি9efficiency সেইসাথে সারাদিন এর এফিসিয়েন্সি ভোল্টেজ রেগুলেশন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর সুতরাং ট্রান্সফরমার একটি খুব সহজ বিষয় সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা 3 ফেজ ইন্ডাকশন মেশিন শুরু করবো এটা শুধুমাত্র প্রাথমিক কোর্স সুতরাং এটি কেবল এর একটি প্রাথমিক অংশ সুতরাং এখন 3 ফেজ ইন্ডাকশন মোটর শুরু করছি সুতরাং এটা আসলে কি বিশেষ করে মৌলিক স্তরে শুধুমাত্র সামান্য কয়েকটি বিষয়ে আমরা এখানে দেখবো এবং আমরা 3 ফেজ ইনডাকশন মোটরকে যখনই কলেজে অধ্যয়ন করি ল্যাবরেটরিতে দেখি যে একটি ওপেন ইন্ডাকশন মেশিন উন্ড রোটর ইন্ডাকশন মেশিনের পাশাপাশি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর উভয় উন্ড রোটর হয় পাশাপাশি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এটা খোলা জিনিস দেখতে যে স্টাটার অংশ দেখতে হয় যা রোটর বলা হয় কারণ এখান থেকে ডায়াগ্রাম এর সঙ্গে সম্ভবত কল্পনার উপর ভিত্তি করে সামান্য ধারণা হতে পারে কিন্তু ল্যাবরেটরিতে অবশ্যই স্ট্যাটার ওপেন স্টার্টার বা ওপেন রটার আলাদাভাবে আছে দেখতে পাওয়া যায় সুতরাং এখন একক ফেজ ট্রান্সফরমারের এ চলে আসুন সুতরাং আশা করি সেই ইনডাকশন মেশিনের মূল নীতিটি কোনও সমস্যা তৈরি করবে না জিনিসগুলি কঠিন নয় তবে প্রথম বছরের স্তরে শুধুমাত্র মৌলিক বিষয় গুলি আমরা বেছে নিয়েছি সুতরাং 3 ফেজ ইনডাকশন মোটর গুলি শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলি সহজ এবং কম দামের হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন শিল্পের কাজে ইন্ডাকশন মোটর ব্যাবহৃত হয় কারণ এটি ছাড়া ইন্ডাস্ট্রিতে শিল্প চলতে পারে না সুতরাং 0 থেকে পূর্ণ লোড পর্যন্ত অপরিহার্যভাবে ধ্রুব গতিতে এটি রয়েছে ধ্রুবক গতি অর্থাৎ সিঙ্ক্রোনাস গতি সুতরাং 3 ফেজ ইন্ডাকশন মোটরের 2 টি প্রধান অংশ রয়েছে 1 হল স্টেশনারি অংশ যাকে বলা হয় স্ট্যাটার আরেকটি হচ্ছে ঘূর্ণায়মান অংশ বা আবর্তিত অংশ একে রোটার বলে সুতরাং মোটর শক্তির উপর নির্ভর করে রটার আসলে একটি ছোট বায়ু গ্যাস দ্বারা স্টেটর থেকে পৃথক হয় যা 04 মিলিমিটার থেকে 4 মিলিমিটার পর্যন্ত হয় সুতরাং স্ট্যাটার এবং রোটারের মধ্যে একটি ফাঁক রয়েছে এবং এটিকে এয়ার গ্যাপ বলে সুতরাং পরবর্তীতে দেখুন স্ট্যাটার থেকে বা রোটারে এয়ার গ্যাপ দিয়ে বিদ্যুৎ প্রেরণ করা হয় সুতরাং এখন স্ট্যাটার আসলে একটি ইস্পাত ফ্রেম নিয়ে গঠিত যা স্ট্যাক ল্যামিনেশনের উপরে তৈরি একটি ফাঁপা সিলিন্ড্রিক্যাল কোডকে ঘিরে রাখে মানে এই ছবিটি আমার কাছে আছে আমি একটি বই থেকে নিয়েছি এবং এটি একটি ফটোকপি দেখতে খুব জানি খুব সামান্য কালো দেখায় কারণ এই ফটোকপি এবং এগুলি টার্মিনালগুলি বের করা হয়েছে সুতরাং এটি আসলে ইস্পাতের অংশ এবং এর ভিতরে স্টীল লামিনেটেড এবং যখন ভিতরে যান তখন এই স্লটগুলি যেখানে 3 ফেজ উইন্ডিং আছে আপনারা ল্যাবরেটরিতে কিভাবে এখানে স্ট্যাটার বা রটার আছে তার বিষয়ে খোঁজ নিতে পারেন আমাদের পাওয়ার প্লান্টের জন্য সিঙ্ক্রোনাস জেনারেটর ব্যবহার করতে হবে সেখানে এই সিঙ্ক্রোনাস জেনারেটরের নকশাকে যখন মেরামত করা হয় তখন এটি দেখতে খুব সুন্দর লাগে এটি পাওয়ার প্লান্টের প্রথম সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য ঘটে কিন্তু যাই হোক এটি ইনডাকশন মোটর এর একটি ছোট আকার সিঙ্ক্রোনাস জেনারেটরে খুব লম্বা রটার থাকতে পারে এই 3 ফেজ উইন্ডিং স্লট এই সব জিনিস এর ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি পরীক্ষাগারে যখন মেশিন খোলা রাখা হয় তখন দেখতে সুতরাং যদিও স্টার্টার একটি ইস্পাত ফ্রেম গঠিত আমি বললাম কোনটি স্ট্যাক করা স্তরসমূহ দ্বারা গঠিত ফাঁপা নলাকার কোডকে ঘিরে রেখেছে এখানে এটি এখানে এবং এটি ইস্পাতের অংশ সুতরাং ল্যামিনেশনের অভ্যন্তরীণ পরিধিকে যা বলা হয় তার মধ্যে বেশ কয়েকটি সমান ব্যবধানে প্রচুর পঞ্চ স্ট্যাটার উইন্ডিং সুতরাং 3 ফেজ উইন্ডিং এখানে আছে সুতরাং আমি আবারও বলছি ল্যাবরেটরিতে দেখুন শুধু এই জিনিসটি দেখতে এবং কিছু বলার আগে যেটি আছে এটি একটি 3 ফেজ স্ট্যাটার ট্রান্সফরমারে জেনে নিন ফ্লাক্স একটি সময় পরিবর্তিত ছিল পার্থক্য হল স্ট্যাটিক ডিভাইসটিকে রূপান্তরিত করা এটি একটি ঘূর্ণমান ডিভাইসে কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে ফ্লাক্স সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এই ক্ষেত্রে যে স্টেটারে 3 ফেজিং যদি বিদ্যুৎ সরবরাহ করে 3 ফেজ পৃষ্ঠ অধ্যয়ন করেছে তাই 3 ফেজ উইন্ডিং আছে সুতরাং এটি একটি 3 ফেজ তৈরি করে যা চুম্বকীয় ক্ষেত্রকে ঘোরায় কিন্তু রটার এখানে নয় রোটার I দিয়ে আলাদাভাবে শো করা হয় সুতরাং 3 ফেজ চৌম্বকীয় ক্ষেত্র লিকেজ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকটাঁস নেগলেক্ট করে তারপর এখানে স্টাটার উইন্ডিং এ একটি ভোল্টেজ আবেশিত হয় সুতরাং এটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টার সুতরাং এই ক্ষেত্রে রটারটিও পাঞ্চড লেমিনেশন নিয়ে গঠিত হয় এইগুলি রটার ঘূর্ণনের জন্য একটি স্থান প্রদানের জন্য রটার স্লটগুলির একটি সিরিজ তৈরি করতে সাবধানে আটকে থাকে সুতরাং এখানেও আমি একটি বই থেকে নিয়েছি ফটোকপির কারণে এই ছবিটি কালো দেখায় সুতরাং এটি আসলে স্কুইরেল কেজ মোটর সুতরাং এই স্কুইরেল কেজ রটার স্লট আছে এবং এখানে বার থাকে এবং প্রত্যেকের জন্য এবং এই রোটারের উভয় প্রান্তই আসলে তামা দ্বারা ঝালাই করা হয় কারণ এটি তামার তৈরি সুতরাং উভয় পাশেই একসাথে পাঞ্চ এবং ঝালাই করা হয় কারণ এটি শর্ট সার্কিট থাকে সুতরাং তাই এটি স্কুইরেল কেজ রটার আমি ল্যাবরেটরিতে ওপেন ইন্ডাকশন মেশিন দেখার পরামর্শ দিচ্ছি অবশ্যই এটি সেখানে থাকবে এর ফলে আপনাদের একটি ভালো ভিজ্যুয়ালাইজেশন হবে অতএব 2 ধরনের রটার উইন্ডিং প্রচলিত রয়েছে এক 3 ফেজ উইন্ডিং আমরা পরে এর সার্কিট ডায়াগ্রাম দেখাবো আরেকটি হলো স্কুইরেল কেজ উইন্ডিং যেটি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এর মত সুতরাং চূড়ান্তভাবে উভয় জিনিসের অপারেটিং নীতি একই হয় এবং উন্ড রটার কেস থাকে পরবর্তীতে আমি শো সার্কিট ডায়াগ্রাম দিয়ে বলেছি যে রেজিস্ট্যান্স এর সাথে সংযোগ স্থাপন করা যেতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি রেজিস্ট্যান্স এর সাথে কেটে যেতে পারে এবং এই সমস্ত জিনিস একসাথে শর্ট সার্কিট হতে পারে সুতরাং ইনডাকশন মেশিন রটারের জন্য আসলে রটার শর্ট সার্কিট হয় সুতরাং কিভাবে একটি স্কুইরেল কেজ রটার গঠিত হয় তামার বার দিয়ে সেখানে একটি দণ্ড দেখান হয়েছিল আমি পরামর্শ দিচ্ছি যে কলেজে জিনিসটি ওপেন মেশিনে একবার দেখে নেবেন তারপর খুব সহজেই এটি বোঝা যাবে বিপরীত প্রান্ত দুটি তামার শেষ রিং দ্বারা ঝালাই করা হয় যাতে সমস্ত বার একসঙ্গে শর্ট সার্কিট হয় এটি একটি শর্ট সার্কিট সম্পূর্ণ নির্মাণ বার এবং শেষ রিংটি স্কুইরেল কেজ এর অনুরূপ হয় ছোট এবং মাঝারি আকারের মোটরগুলিতে বার এবং শেষ রিংগুলি ডাই কাস্ট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় যা একটি অবিচ্ছেদ্য ব্লক বলে এখন উন্ড রটার এর সার্কিট ডায়াগ্রাম 3 ফেজ উইন্ডিং এর অনুরূপ হয় উইন্ডিংটি সমানভাবে স্লটগুলিতে বিতরণ করা হয় এবং সাধারণত শুরুতে সংযুক্ত থাকে টার্মিনালগুলি 3 টি স্লিপিংয়ের সাথে সংযুক্ত থাকে যা রোটারের সাথে চালু হয় সেই সার্কিট ডায়াগ্রামের সাথে আমি এই সার্কিট ডায়াগ্রামটি পরে দেখাবো সুতরাং রিভলভিং স্লিপ রিং ও স্টেশনারি ব্রাশ সংযুক্ত করা হয় রোটর উইন্ডিং এর সঙ্গে সিরিজে সুতরাং বাহ্যিক রেজিস্ট্যান্সে গুলি মূলত স্টার্ট আপ পিরিয়ডে সাধারণত চলমান অবস্থায় ব্যবহৃত হয় এখানে তিনটি ব্রাশ শর্ট সার্কিটযুক্ত থাকে অর্থাৎ স্বাভাবিক চলমান অবস্থায় 3 টি ব্রাশ শর্ট সার্কিট হয় সুতরাং যখন বিশেষ করে দ্বিতীয় বা তৃতীয় বছরের ইনডাকশন মেশিন পরীক্ষা নিরীক্ষা করবেন সেই সময় অবশ্যই উন্ড রটার মেশিনটি দেখতে হবে সুতরাং যখন সেই সময় ল্যাবরেটরি পরীক্ষা করা হয় তখন এটি দেখতে পারেন কিন্তু আমি নিশ্চিত নই যে প্রথম বছরের এই পরীক্ষা করা হবে কি না তবে অবশ্যই এটি আপনারা দ্বিতীয় বছর বা তৃতীয় বছর বৈদ্যুতিক মেশিন পরীক্ষাগারে দেখতে পাবেন